গত সপ্তাহে আমরা ফ্যারাডের সুত্র এবং লেন্জস সুত্র এর ব্যাপারে কথা বলছিলাম এবং এই সুত্র গুলো বলে যে একটা পরিবর্তনশীল ফ্লাক্স একটা EMF তৈরি করে EMF টা এরকম যে পরিবর্তনকে প্রতিরোধ করে আরেকটা জিনিস আমরা দেখেছি যে একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে যার মানে হল ∂B∂t≠0 আজকের বক্তৃতাতে তোমাদের কিছু প্রদর্শন দেখাব যেখানে দেখাব যে কিকরে ফ্যারাডের সুত্র দিয়ে আবেশিত EMF একটা বাল্ব কে জালাতে পারে তোমাদের লেন্জস সুত্র এর প্রদর্শন দেখাব এবং দেখাব যে ইলেকট্রিক ফিল্ড এর অ রক্ষণশীল প্রকৃতি তৈরি হয় একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ফ্যারাডের সুত্র কে প্রদর্শন করার জন্য এই বাক্স এর মধ্যে আমাদের একটা কারেন্ট বহনকারী তার আছে যার অনেক গুলো টার্ন আছে যেটা এখানে কানেক্টেড আছে এবং এখানে অনেক আয়রন ফিলিং আছে সাইকেল স্পোক আছে যেটা ম্যাগনেটিক ফিল্ড কে ঘনীভূত করে করে যখন সুইচটা দেওয়া হয় AC বিদ্যুৎ সরবরাহ শুরু হয় একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটার সময়ের সাথে পরিবর্তন হয় এবং ম্যাগনেটিক ফিল্ড টা যেটা এখানে তৈরি হয় সেটা আবার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে যেটারও সময়ের সাথে পরিবর্তন হয় অতএব ইলেকট্রিক ফিল্ড টার জন্য একটা কারেন্ট এর সরবরাহ হবে যদি একটা তার থাকে এবং আমরা কারেন্ট এরও প্রভাব দেখব উদাহরণ হিসেবে একটা বাল্ব আছে যেটা অনেক গুলো তার এর সাথে সংযুক্ত যদি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় অথবা একটা EMF তৈরি হয় একটা পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ড এর জন্য এখানে একটা কারেন্ট এর প্রবাহ হবে এবং বাল্বটা জ্বলবে সুতরাং এটা দেখা যাক দেখবে যে যখনই সুইচটা অন করব কারেন্টের এর প্রবাহ হয় এবং বাল্ব টা জলে ওঠে এখানে অনেক গুলো এলইডি সংযুক্ত আছে এটা তোমাদের একটা বর্ণময় প্রদর্শন দেওয়ার জন্য দেখানো হয়েছে - অনেক গুলো এলইডি একই তারগুচ্ছতে সংযুক্ত আছে যার জন্য যখনই সুইচ টা অন করা হয় বিভিন্ন রঙের এলইডি জলে ওঠে সুতরাং এই কোর এ একটা পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ড এর জন্য চারপাশে একটা EMF তৈরি হয় এবং এটা হয় পরিবর্তিত ফ্লাক্স অথবা চারপাশের ইলেকট্রিক ফিল্ড এর জন্য এই সেট আপে এ লেন্জস সুত্র দেখানর জন্য আগের বার তোমাদের একটা ছোট কয়েল দেখিয়েছিলাম এবার একটা বড় কয়েলে দেখাব যখনি ওটাকে অন করব দেখবে যে ডিস্ক টা ওপরে উঠবে লেন্জস সুত্রর প্রদর্শনের জন্য আমাদের কাছে দুটো টিউব আছে যেগুলোর মধ্যে ফুটো আছে এই টিউবটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং এই টিউবটা তামা দিয়ে তৈরি সুতরাং এই টিউব গুলো আলাদা উপাদান দিয়ে তৈরি এবং এগুলোর আলাদা পরিবাহিতা আছে মনে কর লেন্জস সুত্র কি বলে - যে কোন পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট এমন ভাবে তৈরি কোরে যে কারেন্টটা পরিবর্তনটাকে প্রতিরোধ করে এবং যদি ভেতরে একটা ম্যাগনেট রাখা হয় যদি ম্যাগনেটটা নিচে পড়তে থাকে ম্যাগনেটিক ফিল্ডটার সব স্থান এ পরিবর্তন হতে থাকবে যেটা এই টিউব এ কারেন্ট তৈরি করে কারেন্ট প্রবাহের ডাইরেকশনটা এমন হবে যে এটা ম্যাগনেট এর নিচে পড়াকে কে প্রতিরোধ করে অতএব ম্যাগনেট এর গতি কমে যায় এবং এটাকে বলা হয় ম্যাগনেট ব্রেকিং সুতরাং এই ঘটনাগুলো সত্যিই হয় তোমাদের আগে দেখাই যে যদি একটা চক এর টুকরো নি যেটা ম্যাগনেটিক নয় দেখবে এটা সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে এটা দেখার সব থেকে ভালো রাস্তা হল যে আমরা গোনা শুরু করব এবং দেখব যে কত গণনার সময় এটা হয় 12 এবং এটা নিচে চলে আসে আবার গণনা করব 12 - এটা সঙ্গে সঙ্গে নিচে চলে আসে এখন দেখা যে যদি এটার মধ্যে একটা ম্যাগনেট দেওয়া হয় তাহলে কি হবে এটার জন্য আমরা দুটো আলাদা রকমের ম্যাগনেট ব্যবহার করে নির্ভরতা টা দেখাতে পারিঃ একটা হল ছোট ম্যাগনেট এবং এটা একটা বড় ম্যাগনেট এটার ম্যাগনেটিক মোমেন্ট কম এটার বেশি সুতরাং এগুলো কে এখানে ফেলা যাক একটা কম ম্যাগনেটিক মোমেন্ট ওয়ালা ম্যাগনেট নেওয়া যাক এবং এই টিউবের মধ্যে দিয়ে ফেলা যাক তামার খুব ভালো পরিবাহিতা আছে সুতরাং এটা ফেলা যাক এবং দেখা যাক কি হয় 1 2 3 এটার একটু বেশি সময় লাগে আবার করা যাক 1 2 3 যদি বেশি ম্যাগনেটিক মোমেন্ট ওয়ালা ম্যাগনেট নেওয়া হয় তাহলে দেখা যাক কি হয় 1 2 3 4 5 দেখছ এটার আরও বেশি সময় লাগছে কি হবে যদি একটা কম পরিবাহিতার উপাদান দেওয়া হয় অথবা উপাদানটা অনেক বেশি লম্বা 1 2 3 এটা পড়ে গেল সুতরাং পরিবাহিতা যত কম হবে আরও তাড়াতাড়ি উপাদানটা পড়বে যদি একটা কাঠের টিউব ব্যবহার করা হয় তবে কোন পার্থক্যই তৈরি করবে না কারণ এটা একটা নন ম্যাগনেটিক উপাদানের মতই নেমে আসবে আয়ালুমিনিয়াম টিউবে দেখা যাক একটু বেশি সময় নিচ্ছে সুতরাং যখনি টিউবে ম্যাগনেটটা ফেলা হয় যেহেতু টিউবটা একটা কন্ডাকটিং উপাদান দিয়ে তৈরি এটা একটা কারেন্ট এর প্রবাহ তৈরি করে যেটা ম্যাগনেটের নিচে আসা কে প্রতিরোধ করে তিন নম্বর প্রদর্শনে তোমাদের দেখাবো যে ইলেকট্রিক ফিল্ড যেটা পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ড থেকে তৈরি হয় সেটা অ রক্ষণশীল এখন অ রক্ষণশীল এর মানেটা কি সেটা বোঝা যাক অ রক্ষণশীল ফিল্ড এর মানে হল যে দুটো পয়েন্ট এর মাঝে পোটেনশিয়াল সঠিক সংজ্ঞায়িত নয় এবং পথ এর ওপর নির্ভর করে সুতরাং এখানে আবার একই কয়েল আছে যেটা একটা পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কারণ কয়েলটা AC বিদ্যুৎ সরবরাহের সাথে সংযুক্ত এবং এটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে যেটা চারপাশে ঘোরে কয়েলটা একটা পরিবাহী তার যেটার সাথে একটা রোধ সংযুক্ত এটা এখানে ফেলব যাতে তার এ কারেন্ট এর প্রবাহ হয় দুটো পয়েন্ট এর মধ্যে যে ভোল্টেজের পার্থক্য দেখবে যে বিভিন্ন সময়ে বিভিন্ন পাব এবং এটা নির্ভর করে কিরকম করে দুটো পয়েন্ট কে সংযোগ করেছি ভোল্টেজ পরিমাপ করার জন্য আমরা মাল্টিমিটার ব্যবহার করব মাল্টিমিটারটাকে AC তে দেব কারণ তারটা AC বিদ্যুৎ সরবরাহের সাথে সংযুক্ত আছে সুতরাং একটা অল্টারনেটিং কারেন্ট এর প্রবাহ থাকবে যেটা একটা অল্টারনেটিং EMF তৈরি করবে এবং দেখবে যে যদি তারটাকে সোজাসুজি রেসিস্টেন্স এর সাথে সংযুক্ত করা হয় আমরা মাল্টিমিটারে একটা মান পাব মানটা প্রায় 0226 হবে এটা এই পথে এখন পথটাকে বদলানো যাক দুটো পয়েন্টকে একই রেখে এটা খুলে ফেলব এবং পিছন থেকে নেব এবং রিডিংটা কি হবে সেটা দেখব একই পয়েন্ট দুটো পেছন থেকে নিচ্ছি এবং রিডিংটা কি হয় সেটা দেখব এটাকে যদি অন করি দেখব যে দুটো পয়েন্ট এর মাঝে রিডিংটা খুবই ছোট তোমরা কেউ ভাবতে পারো যে আমি হয়েত যাদু বা প্রতারণা করেছি একই দিক থেকে আবার একই জিনিস করা যাক যদি একই দিক থেকে একই জিনিসটা করি আবার তাহলে রিডিংটা 0225 হবে এটাকে এখানে সংযোগ করছি এবং এটাকে অন করা যাক আবার দেখবে যে ভোল্টেজ টা 023 হবে সুতরাং দেখছ যে দুটো পয়েন্টকে সংযোগ করছি এবং পথের ওপর নির্ভর করে ভোল্টেজটা আলাদা আলাদা হবে এটাই হল অ রক্ষণশীল ফিল্ড এর সংজ্ঞা অতএব এই পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ডটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে যেটা অ রক্ষণশীল সুতরাং এই প্রদর্শন গুলো তে কি করেছি সেটা বোঝা যাক প্রথম প্রদর্শনে একটা লম্বা পাইপ ছিল যেটা একটা ধাতব ম্যাগনেটিক সাইকেল স্পোকস দিয়ে ভরতি এবং চারিপাশে তার জড়ান ছিল যাতে AC কারেন্ট এর সরবরাহ ছিল এবং এটা মেইন্স এর সাথে সংযুক্ত যখনি কারেন্টটাকে অন করেছি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল যেটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছিল যেটা সময়ের ওপর নির্ভর করে এবং কারেন্ট এর সাথে সমানুপাতিক এটাও সময়ের ওপর নির্ভর করে অতএব B∂t≠0 এবং B এই ডাইরেকশনে dBdt ও এই ডাইরেকশনে এটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে এবং ইলেকট্রিক ফিল্ড E হল Ecosωt Փ এবং এটাই প্রথম প্রদর্শন ছিল এই ইলেকট্রিক ফিল্ডটাকে বোঝা যায় কারণ বাল্বটা জলে ওঠে B∝Isinωt B∂t≠0 E Ecosωt Փ প্রদর্শন নম্বর 2 - আমাদের কাছে একটা পাইপ ছিল এবং পাইপ এর ভেতরে একটা ম্যাগনেট ছিল ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এরকম করে যাচ্ছিল ম্যাগনেটটা যত নিচে প্রত্যেক পয়েন্টে আসবে অথবা আমি যদি এখানে একটা সেকশন নি ম্যাগনেটিক ফ্লাক্স এর পরিবর্তন হবে যত ম্যাগনেটিক ফ্লাক্স এর পরিবর্তন হতে থাকে চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এটাকে নিল রঙ দিয়ে মার্ক করা যাক এবং এই ইলেকট্রিক ফিল্ডটা শেল এ একটা কারেন্ট তৈরি করে কারেন্ট এর ডাইরেকশনটা এমন হয় যে এটা ম্যাগনেটের চলাচল কে প্রতিরোধ করে পরিবাহিতা যত বেশি হবে যত বেশি ম্যাগনেটিক মোমেন্ট হবে এবং যত বেশি শেল এর ব্যাসার্ধ এবং বেধ হবে তার ওপর কারেন্ট বা ম্যাগনেট এর চলাচল এর বেগটা নির্ভর করবে µ0 বলে আরেকটা পরিমাণ আছে যেটা হল পারমিয়াবিলিটি অফ স্পেস এই সমস্ত জিনিসগুলোকে মাত্রা বিশ্লেষণ দিয়ে একসাথে করলে সময়ের একটা সুত্র পাব যেটা নেমে আসার সময় বলবে এটা তোমাদের একটা এসাইনমেন্ট প্রব্লেম হিসেবে দিলাম ম্যাগনেট এর এই বেগ কমে যাওয়ার পদ্ধতিটাকে শক অ্যাবজরবার বানাতে কাজে লাগে যেখানে একটা ফেরোফ্লুইড দেওয়া হয় যেটা ফেরোম্যাগনেটিক কণা গুলো কে একটা টিউবে বহন করে এটার মধ্যে রডটা দেব যেটার ওপর যে কোন প্ল্যাটফর্ম বা গাড়ি থাকতে পারে যেটার বেগকে আমরা কমাতে চাই যদি এটা উপর নিচে ওঠানামা করে এবং এটা দিয়ে একটা কারেন্ট সরবরাহ করা হয় যখনি কারেন্ট এর সরবরাহ হয় একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যদি এই লাল বস্তুটা নিচে বা ওপরে যায় ম্যাগনেটিক ফিল্ড এর কারনে এটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে এবং ফেরোফ্লুইড এ একটা কারেন্ট এর সরবরাহ তৈরি হয় যেটা আবার পরিবর্তন কে প্রতিরোধ করে অতএব এই করেই উপর নিচে গতির বেগটা কমে যায় তিন নম্বর প্রদর্শনে ইলেকট্রিক ফিল্ড এর অ রক্ষণশীল প্রকৃতির ব্যাপারে বলেছিলাম এটাকে এরকম করে মডেল করা যেতে পারে - আমাদের কাছে একটা রিং ছিল যেটা চারপাশে ঘুরছিল এই দিকে কিছু রেজিস্টেন্স ছিল এবং অন্য দিকেও রেজিস্টেন্স ছিল যখন লাল দিক থেকে তারটা নিয়েছি এটাকে একটা ভোল্টমিটারে সংযোগ করেছি একটা রিডিং পেয়েছি আবার অন্য দিকে যখন তার গুলো কে অন্য দিকে সংযোগ করেছি অন্য একটা রিডিং পেয়েছি এটার বিশ্লেষণ করে এই রিডিং গুলো কী হওয়া উচিত সেটা পরীক্ষা করা যেতে পারে এবং প্রদর্শনে দেখেছিলাম যে রিডিং গুলো আলদা অতএব ফিল্ডটা অ রক্ষণশীল এবং এটার কারণ হল ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো নিজেদের কাছে চলে আসে অতএব এই দুটো পয়েন্ট এর মধ্যে সঠিক পোটেনশিয়াল বার করা যায় না যদি দুবার যাওয়া হয় পোটেনশিয়াল এর মানটা অনেক বেড়ে যাবে ভোল্টমিটারটা যখন দুটো দিকে থাকে তখন পোটেনশিয়াল পার্থক্য গণনা করার জন্য তোমাদের আবার একটা অ্যাসাইনমেন্ট প্রব্লেম দেব